এই প্রারম্ভিক ভিডিও তে আমরা কোর্স এর বিষয়বস্তুর একটি ওভারভিউ পাব সুতরাং আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন্স গুলি শেখাব অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন্স এবং পার্শিয়াল ডিফারেনশিয়াল প্রশ্ন উভয়ই সুতরাং এটি সিলেবাস যেটা কয়েকটি মডিউল এ বিভক্ত সুতরাং আপনি যদি দেখেন 1st মডিউল এর মধ্যে আপনি ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন্স দেখতে পাবেন আমরা এই 1st অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন্স এবং এর পদ্ধতিগুলি অধ্যয়ন করব উভয় লিনিয়ার এবং নন লিনিয়ার বেশিরভাগ নন লিনিয়ার ইকুয়েশন্স গুলো সমাধান করা যায় না বিশ্লেষণাত্মকভাবে সুতরাং এই প্রশ্নগুলির জন্য আপনি সেগুলি সম্পূর্ণভাবে সমাধান করতে পারেন আমাদের কাছে সেই সমাধানগুলি থাকবে অথবা আমরা বেশিরভাগ ইকুয়েশন্সগুলি দেখব যা একটি ক্লোজড ফর্ম এ সমাধান করা যেতে পারে এবং এই 1st অর্ডার ODE এর মধ্যে পরীক্ষা করা হবে সুতরাং আমরা সমস্ত পদ্ধতি গুলো দেখতে পাব ফার্স্ট অর্ডার ODE এর জন্য উপলব্ধ পদ্ধতিগুলি কী কী আমরা তা 1st মডিউল এ দেখব তারপরে আমরা এগিয়ে যাব 2nd এবং হায়ার অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন্সগুলি তে প্রাথমিকভাবে আমরা কিছু নন লিনিয়ার ইকুয়েশন্সগুলর সেকেন্ড অর্ডার এর ফর্ম দেখব যা আপনি সরাসরি ইন্টিগ্রেট করতে পারেন আমরা দেখব যে শুধুমাত্র একটি বা 2টি পদ্ধতি সম্ভব আমরা পরবর্তী তারিখে লিনিয়ার 2nd অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন্সগুলর দিকে এগিয়ে যাব আমরা এর বৈশিষ্ট্যগুলি অধ্যয়ন করব তারপর এর হোমোজেনিয়াস এবং নন হোমোজেনিয়াস ইকুয়েশন্সগুলির সমাধান কীভাবে খুঁজে বের করা যায় তা নিয়ে অধ্যয়ন করব ঠিক আছে 2nd মডেল এ আমরা এটাই দেখতে পাচ্ছি এমনকি সমস্ত 2nd অর্ডার এবং হায়ার অর্ডার ইকুয়েশন্স গুলো একটি ক্লোজড ফর্ম এ সমাধান করা যায় না লিনিয়ার সেকেন্ড অর্ডার এবং হাইর অর্ডার ইকুয়েশনের সাথে থাকা ভ্যারিয়েবল কোয়েফিসিয়েন্টস গুলি কন্সট্যান্টস নয় যদি ওরা x এর ফাংশন্স হয় তাহলে আপনি পাওয়ার সিরিজ এর সমাধান আশা করতে পারেন আমরা পরিচয় করিয়ে দেব বিশেষ ইকুয়েশন্সের পাওয়ার সিরিজের সমাধানগুলি যা আপনি একটি বিশেষ কেস হিসাবে অধ্যয়ন করবেন ফিজিক্স এর মধ্যে ঠিক আছে এটি 3rd মডিউল এ অধ্যয়ন করব এবং আমরা 2nd অর্ডার লিনিয়ার ইকুয়েশন্স এবং এর সমাধানের বৈশিষ্ট্যগুলির উপর ভিত্তি করে Sturm Liouville এর তত্ত্বটি বিকাশ করি এটি মূলত ডিফারেনশিয়াল অপারেটর এবং এর বৈশিষ্ট্যগুলির সাথে সংশ্লিষ্ট আইজেন ভ্যালুস এবং আইজেন ফাংশন্স গুলি খুঁজে পাচ্ছে এই বৈশিষ্ট্যগুলির ব্যবহারের উপর ভিত্তি করে আমরা এই বৈশিষ্ট্যগুলি ব্যবহার করে একটি লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন্ সমাধান করব আয়তাকার বা বৃত্তাকার বা উপবৃত্তাকার ডোমেইন্স এর মতো সহজ ডোমেইন্স এর ইকুয়েশন্সগুলি সমাধান করব সহজ ডোমেইন্স আপনি ভ্যারিয়েবল সেপারেশন বলে সহজ কৌশল দ্বারা লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন্সগুলি সমাধান করতে পারেন আমরা ODE এবং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন্সগুলি সমাধান করতে Sturm Liouville এর তত্ত্বটি ব্যবহার করি শেষ মডিউলে আপনি এটিই করবেন সুতরাং এটিই সংক্ষেপে আমরা অধ্যয়ন করতে যাচ্ছি অথবা আপনি এই ডিফারেনশিয়াল ইকুয়েশন্স এর কোর্সে এ শিখতে যাচ্ছেন সুতরাং আমরা যে পাঠ্যপুস্তকগুলি অনুসরণ করি তা মূলত Kreyszig আমি Kreyszig এর বিষয়বস্তুগুলি ঠিক অনুসরণ নাও করতে পারি তবে আপনি এই বইয়ের বেশিরভাগ উপাদান খুঁজে পেতে পারেন এবং রেফারেন্স বইয়ের জন্য আপনি আগরওয়াল ODE এর জন্য ওরেগান নির্দিষ্ট ক্যালকুলাস এর জন্য Piskunov বিজ্ঞানী এবং প্রকৌশলীদের জন্য পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন্স Dover প্রকাশনা SJ Farlow এই বইগুলো দেখতে পারেন এছাড়াও আপনি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য Tang নামে একটি বই দেখতে পারেন Tang নামে আরো একটি বই আছে Tang দ্বারা বিজ্ঞানী এবং প্রকৌশলীদের জন্য গাণিতিক পদ্ধতি সুতরাং আমাদের 3টি ভলিউমস আছে 3rd ভলিউমে আপনি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন্স খুঁজে পেতে পারেন ঠিক আছে আমি এখানে দেখাইনি সুতরাং আপনি অনেক বই অনুসরণ করতে পারেন তাই অনেক বিষয়বস্তু সেই বইগুলিতে পাওয়া যাবে সুতরাং এই প্রারম্ভিক বক্তৃতায় আমরা কেবল অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন্সটি কী এর সংজ্ঞা এবং এর সমাধানগুলি দিয়ে শুরু করব সাধারণ সমাধান দ্বারা আপনি কী বোঝাতে চান এবং সাধারণ সমাধান ছাড়া অন্য সমাধানগুলি কী তার সাথে পরিচিত হব ঠিক আছে আমরা এই ভিডিওতে দেখতে পাব সুতরাং আসুন আমরা একটি ডিফারেনশিয়াল ইকুয়েশন্ কী তা সংজ্ঞায়িত করা শুরু করি ডিফারেনশিয়াল ইকুয়েশন্ একটি ফাংশন এবং এর ডেরিভেটিভস গুলির মধ্যে একটি সম্পর্ক ফাংশন ডোমেইন্স এর উপর নির্ভর করে তাই ফাংশন ডোমেইন এ সংজ্ঞায়িত করা হয় ডোমেইন স্পেস যে x ভ্যারিয়েবল কে একটি স্বাধীন ভ্যারিয়েবল বলা হয় সুতরাং F হল বাস্তব লাইনে এ সংজ্ঞায়িত ফাংশন তাই F একটি ফাংশন x একটি স্বাধীন ভ্যারিয়েবল Fএর মধ্যে F কে একটি নির্ভরশীল ভ্যারিয়েবল হিসাবে দেখা হয় সুতরাং আমরা y কে একটি নির্ভরশীল ভ্যারিয়েবল হিসাবে বলি x কে স্বাধীন ভ্যারিয়েবল হিসাবে বলি যদি আপনার y এবং এর ডেরিভেটিভগুলির মধ্যে সম্পর্ক থাকে ধরুন N ডেরিভেটিভস Nth অর্ডার তাহলে এই সমস্ত ভ্যারিয়েবলগুলির মধ্যে yyyn এবং x রিলেশন এর মধ্যে যে কোনও সম্পর্ককে আসলে একটি ডিফারেনশিয়াল ইকুয়েশন্স বলা হয় সুতরাং আনুষ্ঠানিকভাবে আমরা সংজ্ঞাটি লিখি যে কোন সম্পর্ক Fyyy ynx0 আমার নোটেশনটি এই y এর মতো সুপারস্ক্রিপ্টে যদি আমি একটি ব্র্যাকেট এ রাখি তার মানে একটি ডেরিভেটিভ এখন আমাদের একটি স্বাধীন ভ্যারিয়েবল x আছে তাই এটি 0 এর সমান ঠিক আছে এই ধরনের যে কোনও সম্পর্ক F যদি আপনার এই ধরনের কোনও সম্পর্ক থাকে তবে এর অর্থ ঠিক কী যে F থেকে এসেছে তোমার কাছে 123N Rn1 আছে আমার কাছে কতগুলি ভ্যারিয়েবল আছে কতগুলি নির্ভরশীল ভ্যারিয়েবল যা প্রকৃত মান নিতে পারে yyyn তাই FRn1 ×R→R এছাড়াও প্রকৃত মান সুতরাং আপনার কাছে R→R আছে সুতরাং যে কোনও সম্পর্ক F যা এই ডোমেইন থেকে এই সম্পর্কের ডোমেইন F কে সন্তুষ্ট করছেyyy ynx0তাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন্স বলা হয় একটি সাধারণ ডিফারেনশিয়াল ইকুয়েশন্স বা ODE বলা হয় এখন থেকে আমরা ODE বলব এটা কেন ODE কারণ আপনার কাছে একটি স্বাধীন ভ্যারিয়েবল x আছে যদি আপনার কাছে একাধিক স্বাধীন ভ্যারিয়েবল থাকে আসুন আমরা ধরে নিই যদি আমার এই ধরনের একটি সম্পর্ক থাকে FRn ×R2→R F থেকে R RN আমি ঠিক জানি না কতটা আছে সুতরাং আমি যদি 2টি স্বাধীন ভ্যারিয়েবল নিই x1 এবং x2x এর বদলে যে 2টি মান নেয় অবশেষে R R এবং y y নির্ভরশীল ভ্যারিয়েবল নির্ভরশীল ভ্যারিয়েবল এর গণনা সর্বদা 1 ঠিক আছে এটি একটি স্কেলার ডিফারেনশিয়াল ইকুয়েশন্ সুতরাং আপনার কাছে y এবং এর N পার্শিয়াল ডেরিভেটিভ x এর সাপেক্ষে x1 এর সাপেক্ষে এবং x2 এর সাপেক্ষে আছে সুতরাং প্রতিটি x1 এর জন্য আমার n1 আছে তাই আপনার 2 বার আছে সুতরাং যে কোনও সম্পর্ক সন্তুষ্ট করে Fy1yx1yx2yx1x2 x2 তাই এইভাবে এবং আরও অনেক কিছু সমস্ত সংমিশ্রণ একইভাবে y তাই আপনার কাছে কেবল 2nd ডেরিভেটিভস আছে তাই আপনি অর্ডার এর উপর নির্ভর করে N ডেরিভেটিভস পর্যন্ত যান সুতরাং আপনার যদি y এর N ডেরিভেটিভস থাকে তবে আসুন আমরা লিখি Fy1yx1yx2yx1x2yx1nyx 2n y x1 পাওয়ার N y x1 x2 পাওয়ার N x1 এর অর্থ y x1 আপন N টাইমস যেমন সমস্ত N ডেরিভেটিভস yx1nnyx1n Dow N স্কোয়ার Dow x1 দ্বারা Dow NY N বার বিভক্ত x1x2 2টি লিনিয়ার স্বাধীন ভ্যারিয়েবলস এই Fy1yx1yx2yx1x2yx1nyx 2n x1x20 সম্পর্কটিকে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন্স বা PDE বলা হয় সুতরাং আমরা যা করি তা হল আমরা কেবল 2টি ডেরিভেটিভ করি ভ্যারিয়েবলগুলি 2টি হতে পারে ঠিক আছে তাই এটি ভ্যারিয়েবল নির্ভরশীল হতে চলেছে স্বাধীন ভ্যারিয়েবলগুলি 2টি হতে চলেছে এবং যদি অর্ডার হয় তবে আমি কেবল 2টি ডেরিভেটিভ পর্যন্ত যেতে পারি 2টি ভ্যারিয়েবল এর একটি সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন্ রয়েছে কারণ আপনার যদি একাধিক ভ্যারিয়েবল থাকে তবে এটি 2টিরও বেশি স্বাধীন ভ্যারিয়েবল তাই এটি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন্স তাহলে আপনি কখন বলবেন যে একটি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন্ লিনিয়ার একটি ডিফারেনশিয়াল ইকুয়েশন্ লিনিয়ার যদি আপনি বলেন যে F লিনিয়ার yyএর মধ্যে yy সব N ডেরিভেটিভস যদি F লিনিয়ার হয় কিছু লিনিয়ার হয় যদি এটি হয় y মানে x এর একটি ফাংশন এর সাথে কিছু গুণাঙ্কের সাথে কেবল y ভ্যারিয়েবলগুলি দেখতে পাবেন তবে এটি লিনিয়ার যদি এটি y বর্গাকার হয় y এর মূল y পাওয়ার কিছু এটি সমস্ত নন লিনিয়ার ঠিক আছে একবার আপনি এটি দেখতে পেলে অবিলম্বে আপনি বলতে পারেন যে এটি নন লিনিয়ার সুতরাং আমরা লিনিয়ার এবং নন লিনিয়ার কী তা সংজ্ঞায়িত করতে পারি যদি ফাংশন F ভ্যারিয়েবলগুলিতে লিনিয়ার হয় yyyn ODE এর জন্য আমরা এটি বলতে পারি যদি এই ভ্যারিয়েবলগুলিতে এটি একটি লিনিয়ার ফাংশন হয় আমরা বলি যে ODE লিনিয়ার অন্যথায় নন লিনিয়ার PDE এর ক্ষেত্রেও একই জিনিস ঠিক আছে সুতরাং এটি সমস্ত নির্ভরশীল ভ্যারিয়েবল y1yx1yx2yx1x2 মানে y1∂yx1∂yx22yx1 x2 এই সমস্ত N ডেরিভেটিভস এই ইকুয়েশন্সেগুলির পাওয়ার বা স্কোয়ারেস ত্র থাকা উচিত নয় তারপর এটি লিনিয়ার PDE সুতরাং এই কোর্সটি আমরা ফার্স্ট অর্ডার ODE দিয়ে শুরু করে সমাধান পদ্ধতি দেওয়ার চেষ্টা করব আমরা কীভাবে এটি সমাধান করব যদি আপনার কাছে থাকে Fyyx0 এটা ফার্স্ট অর্ডারে আছে y নির্ভরশীল ভ্যারিয়েবল এবং x হল স্বাধীন ভ্যারিয়েবল যা 0 এর সমান সুতরাং এটি Fyyx0 একটি সাধারণ ফার্স্ট অর্ডার ODEএই ডোমেইনে এ x সম্পূর্ণ R এর অন্তর্গত yy সম্পূর্ণরূপে R এর অন্তর্গত সুতরাং x এবং y প্লেনে এ x সম্পূর্ণ মান নেয় y সম্পূর্ণ মান নেয় সুতরাং সমাধান মানে x এ y এর জন্য যে কোনও সম্পর্ক যা একটি কার্ভ y এর যে কোনও ফাংশন যা এই সম্পর্ককে সন্তুষ্ট করে তাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন্সের সমাধান বলা হয় সাধারণ বা পার্শিয়াল যাই হোক না কেন যদি আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন্স গ্রহণ করি আপনি কেবল x1 এবং x2 এ y এর অভিনয় সন্ধান করবেন ঠিক আছে ডোমেইন যেখানে x1 এবং x2 ভ্যারিয়েবল x1 এবং x2 এর y পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন্সের সমাধান যদি এটি y এবং এর সমস্ত ডেরিভেটিভ কে সন্তুষ্ট করে যখন আপনি সম্পর্কের মধ্যে প্রতিস্থাপন করেন সুতরাং এখানে এটি একটি ODE তাই ডোমেইন একটি সিঙ্গেল ভ্যারিয়েবল তাই এটি একটি কার্ভ যদি এটি একটি PDE হয় আপনার কাছে 2টি ভ্যারিয়েবল থাকবে তাই সমাধানটি একটি প্লেন এর উপর সংজ্ঞায়িত করা হয়েছে এটি একটি সারফেস এর মতো একটি সারফেস যা ইকুয়েশন্সকে সন্তুষ্ট করে যা fx1x2 এর সমান সুতরাং x1 এবং x2 এর ফাংশন এখন এটা কি x1 এবং x2 হল প্লেন3rd এ আমি উল্লেখ করছি Z এর সুতরাং Zfx1x2 বা yx1x2 যদি এটি এই সম্পর্ককে সন্তুষ্ট করে তার মানে আপনার কাছে একটি সারফেস আছে যা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন্সকে সন্তুষ্ট করেএটা একটা সমাধান সুতরাং আমরা এই প্রথম অর্ডার এর ODE Fyyx0 দিয়ে শুরু করব তাহলে আপনি কীভাবে এটি সমাধান করবেন আমাদের পদ্ধতিগুলি জানি নেই যদি এটি ইমপ্লিসিট ফর্ম এ থাকে ইকুয়েশন্স যদি এই ইমপ্লিসিট ফর্ম থাকে তবে এই ইকুয়েশন্সটি সমাধান করা কঠিন হতে পারে সুতরাং আমরা যদি yএর জন্য একটি এক্সপ্লিসিট ফর্ম এ সমাধান করতে পারি যদি আমরা yfxyটি দিয়ে প্রতিস্থাপন করি F এখনও জানা নেই x টি আমি স্বাধীনভাবে লিখব যেখানেই আমি 1st লিখেছি এটি স্বাধীন ভ্যারিয়েবল সুতরাং আপনার যদি এই ফর্মে থাকে ঠিক আছে এটি ইমপ্লিসিট ফর্ম এ রয়েছে সমাধানগুলি জানা নাও যেতে পারে সর্বদা নয় ঠিক আছে খুব কম পদ্ধতি খুব কম ইমপ্লিসিট ইকুয়েশন্স এর সমাধান উপলব্ধ ঠিক আছে শুধুমাত্র স্ট্যান্ডার্ড ইকুয়েশন্স আপনি সমাধান করতে পারেন মাত্র একটি বা 2টি Clairot's ইকুয়েশন্ Lagrange's টাইপ ইকুয়েশন্স আপনি সিলেবাস পাঠ্যপুস্তক এবং রেফারেন্স বইগুলি দেখতে পারেন এছাড়া যদি আপনি আগ্রহী হন আপনি কিছু ইমপ্লিসিট ইকুয়েশন্সগুলি কীভাবে সমাধান করা যেতে পারে তা দেখতে পারেন ঠিক আছে যদি আপনি অনেক ইকুয়েশন্সের জন্য এক্সপ্লিসিট ফর্ম এ সমাধান পদ্ধতি চান yএর এক্সপ্লিসিট ফর্ম yfxyযেখানে x একটি আরবিট্রারি ফাংশন সুতরাং এখন আপনি 1st পদ্ধতি ভ্যারিয়েবল পৃথকীকরণ দিয়ে শুরু করুন এটার মানে কি সুতরাং আমার কাছে যদি fxyf1xf2y এর মতো কিছু থাকে তাহলে এই ভ্যারিয়েবলগুলি x এবং y পৃথক সুতরাং আমার আলাদা সুন্দর ফর্ম আছে যদি আপনার কাছে জেনারেল F এই সুন্দর ফর্ম এ থাকে তাহলে আমি এটি সহজেই সমাধান করতে পারি সুতরাং আপনার ইকুয়েশন্সটি হল dydxf1xf2y সুতরাং যখনই আপনি কোনও ইকুয়েশন্স দেখেন আপনাকে ডোমেইনটি দেখতে হবে তাই এটি বোঝায় ডোমেইনটি সর্বত্র এটি সংজ্ঞায়িত করা হয়েছে সুতরাং যখনই আমি ডোমেইন লিখি না যখনই আপনি ইকুয়েশন্সটি দেখেন এটি একটি নির্দিষ্ট ডোমেইন এ সংজ্ঞায়িত করা হয় সুতরাং ডোমেইন মানে মান x যেখানেই সংজ্ঞায়িত করা হয় সেখানে নেয় ঠিক আছে x সব মান নেয় যদি কিছুই না দেওয়া হয় x সমস্ত মান নেয় এবং নির্ভরশীল ভ্যারিয়েবল হতে পারে এটি একটি বাস্তব লাইন এ যে কোনও মান হতে পারে সুতরাং বেশিরভাগ স্বাধীন ভ্যারিয়েবল এটি কী মান নেয় তা হল ডোমেইন সুতরাং কিছুই দেওয়া হয়নি মানে x সম্পূর্ণ R এর অন্তর্গত সুতরাং আমি যদি এই dyf2yf1xdx ভাগ করি আপনি অবিলম্বে এটি দেখতে পারেন যে যখন আপনি এই f2y এর মতো লেখেন তখন 0 হওয়া উচিত নয় সুতরাং আপনি xy প্লেনে কিছু ডোমেইন এ আছেন যেখানে x এর নির্দিষ্ট মানগুলির জন্য f2y0 যা আপনার এড়ানো উচিত এটি আপনার ডোমেইনে নেই এটাই অর্থ যখন আপনি এটিকে বিভক্ত করেন সুতরাং আনুষ্ঠানিকভাবে আমরা এই ভাবে করি তাই একবার আপনি এটি করার পর আপনি এই ইকুয়েশন্ ইন্টিগ্রেট করতে পারেন তাই আমাদের dy আছে তাই ভ্যারিয়েবল পৃথক করা হয় এগুলি y এর ফাংশন এগুলি X এর ডান হাতের ফাংশন সুতরাং আপনি এটিকে f2y দ্বারা বিভক্ত এবং ইন্টিগ্রেট করতে পারেন সুতরাং ইন্টিগ্রেশন আপনাকে দেবে f1xdxC একবার আপনি ইন্টিগ্রেশন করলে আপনার কাছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট C থাকবে সুতরাং এটি আসলে আমাদের সাধারণ সমাধান এটি ইকুয়েশন্ এর সাধারণ সমাধান সুতরাং সাধারণ সমাধান মানে আপনার কাছে একটি আরবিট্রারি কনস্ট্যান্ট রয়েছে যে কোনও সমাধান যা একটি আরবিট্রারি কনস্ট্যান্ট এর সাথে জড়িত থাকে তাকে একটি সাধারণ সমাধান বলা হয় ঠিক আছে সুতরাং আপনি যখন ইন্টিগ্রেট করেন তখন আপনার একটি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট থাকে এটি একটি আরবিট্রারি কনস্ট্যান্ট তাই এটি একটি সাধারণ সমাধান সুতরাং এটি যদি ইমপ্লিসিট ফর্মে এই ধরনের একটি নন লিনিয়ার ইকুয়েশন্স হয়Fyyx0 যদি এটি এই ফর্মে থাকে তবে আপনি একটি নির্দিষ্ট ফর্ম হিসাবে সাধারণ সমাধান পেতে পারেন যা একটি আরবিট্রারি কনস্ট্যান্ট এর সাথে জড়িত এর অর্থ এই নয় যে এগুলি সমস্ত সমাধান আপনার কাছে অন্য কিছু সমাধান থাকতে পারে অতএব সিঙ্গুলার সমাধানগুলি কি আমি কেবল ব্যাখ্যা করব সুতরাং আপনার কাছে যা আছে তা হল একটি সাধারণ সমাধান যা একটি আরবিট্রারি কনস্ট্যান্ট এর সাথে জড়িত প্রথম অর্ডার ODE এর জন্য এগুলি কী এগুলি হল প্যারামিটার C আরবিট্রারি কনস্ট্যান্টের সাথে সমাধান কার্ভ সুতরাং আপনার সমাধান কার্ভ এর একটি প্যারামিটার পরিবার রয়েছে যদি তারা এই কার্ভস এর এনভেলাপ খুঁজে বের করে যদি এটি বিদ্যমান থাকে এটি ডিফারেনশিয়াল ইকুয়েশন্ এর একটি সমাধান যা এই সাধারণ সমাধান দ্বারা পাওয়া যায় না ঠিক আছে সুতরাং এই ধরনের সমাধানকে সিঙ্গুলার সমাধান বলা হয় আমরা এই কোর্সে তা নিয়ে আলোচনা করব না সমাধান বলতে আমরা যা বোঝাতে চাই তা হল একটি সাধারণ সমাধান সাধারণ সমাধান খুঁজে বের করা যখন আমি ডিফারেনশিয়াল ইকুয়েশন্স সমাধান করতে বলি তার মানে আপনি একটি সাধারণ সমাধান খুঁজে বের করবেন সিঙ্গুলার সমাধান নয় ঠিক আছে কিন্তু আমি মনে করি তোমার জানা উচিত কিভাবে সিঙ্গুলার সমাধান খুঁজে পেতে হয় ঠিক আছে সুতরাং আপনি কীভাবে এটি সমাধান করবেন সে সম্পর্কে আমি আপনাকে উদাহরণ দেব সুতরাং যখনই আপনার কাছে এই সমাধানগুলি থাকে তখন এই সিঙ্গুলার সমাধানগুলি পাওয়ার অনেক উপায় রয়েছে ধারণাটি হল আপনি কেবল ∂F∂y0 গণনা করে এই y থেকে মুক্তি পাওয়া সুতরাং এটি হল একটি ইকুয়েশন্ এবং এটি অন্য ইকুয়েশন্ এই 2 ইকুয়েশন্স থেকে যদি আপনি আপনার y ড্যাশ অপসারণ করেন আপনি যা পান তা xy এর ক্ষেত্রে একটি সমাধান এগুলি কার্ভস সেই কার্ভসকে সিঙ্গুলার সমাধান বলা হয় এটি একটি উপায় তবে যদি খামটি বিদ্যমান থাকে তবে এটিই সমাধান তারপরে এই খামটি বিদ্যমান থাকে তবে আপনি যদি এই 2টি ইকুয়েশন্স এর সমাধান করেন তবে আপনি আপনার খাম টি পাওয়ার আশা করতে পারেন এটি সমাধানসিঙ্গুলার সমাধান কিন্তু সর্বোত্তম উপায় হল আপনি 1st টি সমাধান করেন এবং আপনি একটি সাধারণ সমাধান খুঁজে পাবেন আসুন আমরা বলি xyC0 ধরুন এটি প্রদত্ত ইকুয়েশন্সের সাধারণ সমাধান তাই আপনি বলতে দেবেন না তাই আমরা এটি করি না তার পরিবর্তে আপনার কাছে একটি সাধারণ সমাধান রয়েছে আপনি এটি ডিফারেন্শিয়েট করুন ∂φ∂C0 সুতরাং এই 2টি ইকুয়েশন্স দেখুন C এর নিষ্কাশন আপনাকে সিঙ্গুলার সমাধান দেবে ঠিক আছে সুতরাং এনভেলাপ টি যদি বিদ্যমান থাকে ঠিক আছে xyC0 এর খামC আরবিট্রারি ঠিক আছে যদি এই খামটি বিদ্যমান থাকে তবে আপনি সিঙ্গুলার সমাধান পেতে এটি সমাধান করবেন ঠিক আছে তাহলে এটি সন্তুষ্ট ঠিক আছে সুতরাং আপনি যদি C বাদ দেন তবে এটি আপনাকে সিঙ্গুলার সমাধান দেবে সুতরাং আমরা কেবল সংজ্ঞায়িত করেছি ডিফারেনশিয়াল ইকুয়েশন্সটি কী এবং একটি সাধারণ সমাধানের অর্থ কী সুতরাং আমরা ফার্স্ট অর্ডার ইকুয়েশন্স এর জন্য সাধারণ সমাধান দেখেছি যদি আপনার কাছে এমন কোনও সমাধান আছে যাতে একটি আরবিট্রারি কনস্ট্যান্ট থাকে যাকে একটি সাধারণ সমাধান বলা হয় ঠিক আছে এবং এগুলি একমাত্র সমাধান নয় যদি এটি একটি নন লিনিয়ার ইকুয়েশন্স হয় তবে এটির আরও কিছু সমাধান থাকতে পারে যাকে সিঙ্গুলার সমাধান বলা হয় এটিই আমরা সংজ্ঞায়িত করেছি সুতরাং আমরা পরবর্তী ভিডিও তে একটি উদাহরণ দিয়ে প্রদর্শন করব আপনি সিঙ্গুলার সমাধান দ্বারা কী বোঝাতে চান ঠিক আছে সুতরাং একবার আপনার কাছে সাধারণ সমাধান সমাধানগুলির একটি পরিবার থাকলে একটি খাম তৈরি করতে পারে আপনি যদি জিওমেট্রিকালি দেখেন একটি সাধারণ সমাধান হল কার্ভের একটি পরিবার যা একটি নতুন এনভেলাপ তৈরি করতে পারে যাতে এটি ইকুয়েশন্সের সমাধান হতে পারে সুতরাং আমরা এটাই দেখব যখন এনভেলাপটি বিদ্যমান থাকবে এটি একটি সমাধান হতে পারে যাকে সিঙ্গুলার সমাধান বলা হয় আমরা পরবর্তী ভিডিওতে একটি উদাহরণ দিয়ে প্রদর্শন করব